সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং এখন এটি হল গিয়ে অ্যাভারেজ আর RMS মান একটি সিনুসোইডাল ভোল্টেজ বা একটি কারেন্ট এর তো প্রথমে অ্যাভারেজ মানের মধ্য দিয়ে যাওয়া যাক সুতরাং এটি V এছাড়াও এই ঘন রেখাটি অবিচ্ছিন্ন এটি মূলত কারেন্ট প্লট এবং এটি হল ড্যাশ রেখা এটি ভোল্টেজ এবং এর জন্য সর্বাধিক মান হল r Im এটি Im এবং এই ভোল্টেজ গুলির জন্য সর্বাধিক মান হল Vm তো এটি ভোল্টেজের সর্বাধিক মান সুতরাং এটি Vm এবং এটি r Im এখানে এটি চিহ্নিত করা হয়েছে এবং এটি একটি Vm সুতরাং এই অবিচ্ছিন্ন রেখাটি হল কারেন্ট এবং আর ড্যাশ রেখাটি ভোল্টেজ এটি একটি সিনুসয়েডাল ওয়েভফর্ম এবং θ হল ω t এর সমান সুতরাং এই এক্সপ্রেশনটি Im sinθ এর সমান কারণ এটি 0 এবং আমরা একটি হাফ সাইকেলের উপর অ্যাভারেজমান তৈরী করব তো এটি r অ্যাভারেজ লেখা যেতে পারে কারণ এটি 1 থেকে π অব্দি সমান π আর 0 থেকে π dθ ভাগ করুন সুতরাং আমরা কেবল মাত্র একটি হাফ সাইকেলের উপর এই অংশটি তৈরি করব সুতরাং সীমাটি হবে 0 থেকে π এবং বেস π বিভক্ত করুন যেটা হল 1 upon πd সুতরাং এই ক্ষেত্রে এই সাইডটি সেই দিকে আসবে এই সাইডটি r এর জন্য যেটা আমরা RMS মান বলি তো এটি মূলত Im sinθ এর সমান সুতরাং 1 upon π0 থেকে πIm sinθdθ সুতরাং আপনি যদি এটি ইন্টিগ্রেট করেন তবে এটি 1 upon πIm cosθ0 থেকে π হবে তো এই ক্ষেত্রে এটি সিমপ্লিফিকেশন করার পর আসছে 2 upon π গুণ Im যেটা 0637 Im এর সমান সুতরাং এই r আমাদের অ্যাভারেজ মান তার মানে অ্যাভারেজ মানটি 2 upon πIm 0637 637 Im এর সমান একইভাবে আমি একটি V অ্যাভারেজ পাব ধরুন V অ্যাভারেজ 1 upon π0 থেকে π এর সমান r Vm sinθdθ ও একই জিনিস একইভাবে ইন্টিগ্রেট করুন এবং V অ্যাভারেজ 0637 গুণ Vm এর সমান কারণ দুটাই হল সিনুসয়েডাল ওয়েভফর্ম সুতরাং Vm V অ্যাভারেজ 0637 গুণ Vm হবে Vm ভোল্টেজের সর্বাধিক মান একইভাবে Im কার্রেন্টের সর্বাধিক মান এবং এখানে এটি ভোল্টেজের সর্বাধিক মান হয় এই r হল অ্যাভারেজ মান এখন r RMS মান এ আসুন এটা মনে করুন যে শুধুমাত্র এই ক্ষেত্রে i2 প্লট দেওয়া হয় এই Im আর r i2 সমান হবে Im r sinθ এর সাথে সুতরাং i2 হবে Im2sin2θ তো এটি r Im এটি r i2 প্লট এই সাইডটি i2 এটা এখানে চিহ্নিত করা হয়েছে এটা i2 এবং এই শিখর টি r যেটা আমরা Im2 বলি যদি এটি প্লট করা হয় এটা এই মত হবে এই এরিয়া টি এটি একই এটি এবং সিমেট্রিক্যাল এবং এটি π আর 2π এটি সাইড θ সুতরাং তার মানে i2 সমান হবে Im2sin2θ এর সাথে তো এখানে IRMS সমান কারণ আমরা দেখেছি আমাদের root2 নিতে হবে সুতরাং এটি 1 upon π0 থেকে πi2d i2dθ পাওয়ার এর হাফ কারণ এটি 2root তো এটি r এর হাফ পাওয়ার 1 upon π0 থেকে πi2dθ এখানে এটা 1 upon π0 থেকে πdθ RMS এর অ্যাভারেজ মান 1 upon π0 থেকে π i এর পরিবর্তে এটি i2dθ পাওয়ারের হাফ 2root হবে এখন এটি r 1 upon π তারপর r 0 থেকে π সমান হবে Im2sin2θ এর সাথে সুতরাং i2 সমান হবে Im2sin2dθ এর সাথে যেটা সমান হবে r 1 upon π ব্রাকেট 1 upon π 0 থেকে πIm2 2 1 cos 2θdθ এর সাথে কারণ cos 2θ আর 1 r 2 sin2θ সমান অতএব sin2θ আর 1 cosθ 2 সমান সুতরাং এটি এখানে তৈরি করেছে এবং ইন্টিগ্রেট করা হয়েছে এবং পাওয়ার হাফ 2root করা হয়েছে যদি ইন্টিগ্রেট এবং সিমপ্লিফাই করা হয় এটি Im√2 হয়ে যাবে যেটা হল 0707 Im সুতরাং এটি r IRMS যাকে আমরা বলি √mean2 মান IRMS সমান Im√2 এর সুতরাং আমাকে এটি পরিষ্কার করে বলতে দিন একইভাবে ভোল্টেজ Vrms এর জন্য এটি 0707 Vm এটি V অ্যাভারেজ আমি আপনাকে বলেছি এখানেও শুধু r Im2sin2θ এর পরিবর্তে এটি Vm2sin2θdθ করুন V সমান হবে Vm sinθ এর সাথে সুতরাং সেই ক্ষেত্রে Vrms ও 0707 Vm হবে অতএব একটি সিনুসোইডাল কারেন্ট বা ভোল্টেজের অ্যাভারেজ মান 0637 সর্বাধিক মান হবে সিনুসোইডাল কারেন্ট বা ভোল্টেজ উভয়ের অ্যাভারেজ মান গুণিত হয় 0637 দিয়ে একইভাবে একটি সিনুসয়েডাল কারেন্ট এবং ভোল্টেজের rms মান উভয়ই গুণিত হয় 0707 সর্বাধিক মান দিয়ে এটাই সর্বাধিক মান এখন আমরা 1টি বা 2টি জিনিস করব একটি সাইন ওয়েভ এর ফর্ম ফ্যাক্টর একটি সাইন ওয়েভ এর ফর্ম ফ্যাক্টর rms মান দ্বারা অ্যাভারেজ মান সুতরাং rms মান 0707 সর্বাধিক মান এর সমান এবং এই অ্যাভারেজ মান 0637 সর্বাধিক মান এর সমান যেটা আবার 111 এর সমান সুতরাং সিনুসোইডাল ওয়েভফর্মের জন্য ফর্ম ফ্যাক্টর হবে 111 এটি r সিনুসয়েডাল ওয়েভফর্ম মনে রাখতে হবে একইভাবে পিক বা ক্রেস্ট ফ্যাক্টর আমরা দেখবো এটি একটি সাইন ওয়েভ মান এর দ্বারা RMS মানের ক্রেস্ট ফ্যাক্টর সুতরাং সর্বাধিক মান এবং RMS মান কে সর্বাধিক মান হিসাবে রাখুন এবং RMS মান 0707 সর্বাধিক মান এর সমান যা আসলে 1414 এটাকে পিক ফ্যাক্টর বলা হয় তার মানে পরে আমরা AC ভোল্টেজ দেখব ধরুন যদি এটি 12 থেকে 20 ভোল্ট হয় তবে এটি মূলত RMS মান যদি না উল্লেখ করা হয় এবং যদি এটি 224 AC বলে তবে ধরে নিতে হবে যে এটি RMS মান তার মানে এই পিক মান গুণ করা হবে এই ফ্যাক্টর দিয়ে এটি আসলে √2 এটিকে এই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে সুতরাং এই ধারণাটি হল AC তে আমরা যা কিছু করি তা RMS এর মূল্যে গণনা করি তবে যদি এটি পিক এর সর্বোচ্চ মান জিজ্ঞাসা করা হয় তবে এটি গুণ করা হবে এই r দ্বারা যাকে আমরা বলি √2 সুতরাং এটি r যাকে আমরা পিক ফ্যাক্টর বলি অতএব RMS মান সর্বদা অ্যাভারেজ মানের চেয়ে বড় তবে একটি রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ছাড়া বিশেষত r2 ওয়েভের জন্য কারণ বিভিন্ন ওয়েভফর্ম উত্পন্ন হতে পারে যে ক্ষেত্রে হিটিং এফেক্ট কনস্ট্যান্ট থাকে সুতরাং অ্যাভারেজ এবং RMS মান একই তো RMS মান সর্বদা একটি অ্যাভারেজ থেকে বেশি তবে একটি রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ছাড়া বিশেষত r2ওয়েভ সুতরাং যাই হোক আমাদের এর উপর সামান্য একটু দেখতে হবে যে কিভাবে এটি এখন সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল সুতরাং ফর্ম ফ্যাক্টর কেস এ ফ্যাক্টরের অ্যাভারেজ মান হল RMS মান আমি মনে করি এটি বোধগম্য সংখ্যাগত ভাবে যে কিছু উল্লেখ আছে যদি তা নির্দিষ্ট না করা হয় তবে এটি কেবল মাত্র RMS মান হবে যদি এটি সবচেয়ে সর্বাধিক মান উল্লেখ করা হয় r RMS মান পেতে iT√2 ভাগ করতে হবে সুতরাং এখন পরবর্তী আমরা দেখবো সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মস সুতরাং ওভফর্ম টি যেখানে এবং হাফ সাইক্লেস অভিন্ন সেটা সিমেট্রিক্যাল ওভফর্ম হিসাবে উল্লেখ করা হয় যেমন সিনুসোইডাল একটি এবং r হাফ সাইক্লেস অভিন্ন সুতরাং এটি একটি সিমেট্রিক্যাল ওভফর্ম এটি একটি ট্রায়াঙ্গুলার ওভফর্ম এটি সিমেট্রিক্যাল কারণ এই দিক এবং এই দিকটি একই চেহারা রয়েছে এটি 0 এবং এটি r এটি আমরা T4 T2 T বলি সুতরাং এটি হল π2 যদি এটি aπ2 হয় তবে এটি π হবে সুতরাং এটি 3π4 এবং এটি 2π সুতরাং এই ওয়েভের এই দিকটি সিমেট্রিক্যাল এবং এটিও সিমেট্রিক্যাল সুতরাং এই সিমেট্রিক্যাল ওয়েভফর্মটি ট্রায়াঙ্গুলার একইভাবে এটাও 2ওয়েভফর্ম সুতরাং এটি যদি 0 হয় তবে এটি সিমেট্রিক্যাল যদি এটি T2 হয় তাহলে এটি T হবে এটি সিমেট্রিক্যাল এবং এটি r θ আর এটি হল গিয়ে θ সুতরাং এই 3 ওয়েভফর্মটি একটি সিমেট্রিক্যাল ওয়েভফর্ম তার মানে সেই এবং হাফ সাইক্লেস অভিন্ন এবং সিমেট্রিক্যাল ওয়েভফর্ম হিসাবে উল্লেখ করা হয় অভিন্ন মানে এই সাইড এর পজিটিভ এরিয়া এবং নেগেটিভ এরিয়া উভয় একই হবে একইভাবে অন্যান্য ধরণের ওয়েভফর্ম থাকতে পারে ধরুন যদি এটি এইভাবে যায় তবে এটি এমন কিছু এক্সপোনেন্সিয়াল জিনিসের মতো হয় যা সিমেট্রিক্যাল সুতরাং যাই হোক এই কারণেই এখানে 1 ড্যাশ লাইন দেখানো হয়েছে এবং আরেকটি জিনিস হল এটির জন্য ধরুন আমি 0 থেকে হাফ সাইকেল খুঁজে বের করতে চাই যদি আমি এই লাইনটি আঁকি তবে এই সাইড এবং এই সাইডটি অভিন্ন হয় যদি আমি এই জিনিসটিতে এটি আঁকি তবে এই সাইডটি এবং সাইডটি একই হবে আর সেটা সিমেট্রিক্যাল সুতরাং হাফ সাইকেল অ্যাভারেজ মানের পরিবর্তে আমরা এটিকে কোয়ার্টার সাইকেলও বানাতে পারি যেটা 0 থেকে T4 পর্যন্ত হবে এটি একই ফল দিবে একইভাবে এখানেও এটি একটি ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম আপনি যদি এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের অ্যাভারেজ মান কী তা জানার চেষ্টা করেন তবে এটি 0 থেকে π মধ্যে একটি সিমেট্রিক্যাল ওয়েভফর্ম হিসাবে থাকবে যা কিছুই ফল হোক সুতরাং এটি 0 থেকে π বা 0 থেকে T2 এর মধ্যে ও এখানে আবার 0 থেকে r যেটা আমরা r 0 থেকে π 2 বা 0 থেকে 2 4 এর হিসাবে রাখতে পারি আমরা এই সাইড টি পাব কারণ এই সাইড এরিয়া এবং এই সাইড এরিয়াটি একই এমনকি কোয়ার্টার r তার মানে এক কোয়ার্টার সাইকেল বা অ্যাভারেজ মান হাফ সাইকেল হিসাবে নেবে এছাড়াও আমরা একই মান পাবেন কারণ এই বাম সাইড এবং হাতের ডান সাইড একই এবং এই একটি আর এই একটির একই এরিয়া এটি সিমেট্রিক্যাল তাই আমরা একই ফলাফল পাব সুতরাং হাফ সাইকেলটি সম্পূর্ণ করার পরিবর্তে জিনিসগুলি খুব সহজ উপায়ে করা যেতে পারে জিনিসগুলো সম্পূর্ণরূপে সিমেট্রিক্যাল হয় একইভাবে যদি আমরা দেখি তবে এটি সেই আনসিমেট্রিক্যাল হবে এটি r এবং এই সাইডটি 0 এটা আগের মতো সমান ধরুন এটি π আর এটি 2π সুতরাং ওয়েভফর্ম এর পরে সেখানে কিছুই নেই আর তখন এটি এরকম সুতরাং এই ড্যাশ অংশটির এখানে কিছুই নেই কিন্তু সম্পূর্ণ সাইকেল হল 0 থেকে 2π অব্দি কিন্তু এটি 0 থেকে π পর্যন্ত যাচ্ছে 0 পর্যন্ত কিছুই নেই তবে মোট r সম্পূর্ণ সাইকেল হল গিয়ে 2 π সুতরাং এটি আনসিমেট্রিক্যাল ওয়েভফর্ম তো আমাদের মোট r টির বিবেচনা করতে হবে সেখানে বেস হাফ সাইকেল হিসাবে গ্রহণ করা হয় আবার এখানে সম্পূর্ণ সাইকেলের বেস বিবেচনা করতে হবে সুতরাং তার মানে যদিও এটি 0 তো এটি 0 এটি হল π আর এটি 2 π সুতরাং এই অ্যাভারেজ মান বা RMS মান পেতে এই এরিয়া টি খুঁজে বের করতে হবে তবে iT ভাগ করতে হবে 2π দিয়ে তবে 0 থেকে π আমরা ইন্টিগ্রেট করবো কারণ এই ড্যাশ লাইনটি যদি থাকে তবে এটি দেখানো হয় তবে এটি সেখানে নেই তো এটি এইভাবে চলছে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য যখন এটি সিমেট্রিক্যাল হয় না তখন সম্পূর্ণ সাইকেলের মোট বসেটি বিভক্ত হবে 0 থেকে π র ইন্টিগ্রেশন দিয়ে আমরা কিছু উদাহরণ দেখে নিব একইভাবে এখানেও এটি এমন আনসিমেট্রিক্যাল এটি এই সাইড থেকে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্ম এটি এই সাইড থেকে মিলছে না এবং এই সাইডটি এটির সাথেও মিলছে না আর এটি r 0 এবং এটি r T আবার যেহেতু এই ওয়েভফর্ম এখানে শুরু হয় তো এটি T সুতরাং এটিকে r বলা হয় এটি r T4 এই পয়েন্টটি T2 আর এটি হল গিয়ে 3 T4 এবং এটি T সুতরাং এটি আনসিমেট্রিক্যাল ওয়েভফর্ম তো সেই ক্ষেত্রে r অ্যাভারেজ RMS মান সম্পূর্ণটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে সম্পূর্ণ সাইকেলটি বিবেচনা করতে হবে যেটা r যা সম্পূর্ণ বেস 0 থেকে T পর্যন্ত করেছে বিভাজনটি T দিয়ে বিভাগ করতে হবে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য সম্পূর্ণ করতে হবে অ্যাভারেজ মান বা r RMS মান পাওয়ার জন্য পুরো সাইকেলটি বিবেচনা করতে হবে সুতরাং এই এক r যাকে সিমেট্রিক্যাল ওয়েভফর্ম বলা হয় এবং r যাকে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্ম বলা হয় সেই r অ্যাভারেজ মান বা অ্যাভারেজ মান বা r RMS মান পেতে হলে সেই সম্পূর্ণ সাইকেলটি বিবেচনা করতে হবে সিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য হাফ সাইকেল বা কোয়ার্টার সাইকেলের দিকে তাকিয়ে বিবেচনা করতে হবে এটি একই ফলাফল দেবে তবে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য r বিবেচনা করতে হবে যাকে r সম্পূর্ণ সাইকেল বলা হয় অ্যাভারেজ মান বা r RMS মান পাওয়ার জন্য সুতরাং আমি আশা করি এটিও বোধগম্য তো পরবর্তী হল একটি আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের ক্ষেত্রে r যাকে অ্যাভারেজ মান বলা হয় তা সর্বদা পুরো সাইকেলের উপর নিতে হবে বলা হয়েছে যে অ্যাভারেজ মান r পুরো সাইকেলের উপর নিতে হবে সুতরাং অ্যাভারেজ মানটি 1 upon T 0 থেকে idt পর্যন্ত হওয়া উচিত একইভাবে ভোল্টেজ V অ্যাভারেজের জন্য আমাদের পুরো সাইকেলটি বিবেচনা করতে হবে সুতরাং 1 upon T 0 থেকে dt vdt হতে হবে এবং সিমেট্রিক্যাল অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের ক্ষেত্রে একটি সম্পূর্ণ সাইকেলের উপর অ্যাভারেজ মান হল 0 তো অ্যাভারেজ মান হাফ সাইকেলের উপর নেওয়া হয় কারণ যদি এটি সিমেট্রিক্যাল হয় তাহলে নেগেটিভ এবং পজিটিভ এরিয়া একই হবে সুতরাং সেই ক্ষেত্রে অ্যাভারেজ মান হবে 0 এই কারণেই আমরা অ্যাভারেজ মানের জন্য হাফ সাইকেল বিবেচনা করব এখন দ্বিতীয় জিনিসটি হল একটি অল্টারনেটিং কোয়ান্টিটি র RMS মান নির্ধারণ করা হাফ সাইকেল বা সম্পূর্ণ সাইকেলের উপর অ্যাভারেজ মান নেওয়া অমূলক বলা হয়েছে RMS মান মানে a2 সুতরাং আমাকে বলা হয়েছিল যে এটি স্কোয়ার করার সাথে সাথে যদি এটি হাফ সাইকেল বা ফুল সাইকেল নেয় তবে এটি একই ফলাফল দিবে কারণ হাফ সাইকেল এবং আরও অন্য একটা হাফ সাইকেলের এরিয়া একই থাকে আমাকে হাফ সাইকেল নিতে হবে যা কিছু ফলাফল পাব যদি ফুল সাইকেল হয় তাহলে একই ফলাফল পাব এখন অতএব কেস a b c এর জন্য আমরা একটি শর্ট ইন্টারভ্যাল বিবেচনা করতে পারি যেটা r যে আমরা T4 বলি যেহেতু এটি সিমেট্রিক্যাল এই r পয়েন্ট এ আমরা T4 নেব ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের জন্য এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটি দেখুন আমরা কীভাবে এটি করব শুধু এটা বোঝার চেষ্টা করবেন কারণ মনে করুন যে এই r হল 0 এটি T4 এটি T2 এটি 3 T4 এবং এটি T সুতরাং এই মোট r হল এই বেসের লেংথ যেটা T এটির জন্য আমরা Vm V নেব এবং এটি r যেটা সর্বাধিক মান এই হাইট টি হল r এটি আমাদের Vm তারপর স্ট্রেইট লাইনের স্লোপ হবে Vm এর হাইট হল Vm এবং বেস T4 আর এটি স্লোপ এবং এর ইকুয়েশনটি এই স্ট্রেইট লাইনের সমান আর এটি অরিজিনের মধ্য দিয়ে যাচ্ছে তার মানে স্ট্রেইট লাইন y সাধারণভাবে এটা জানা হয় যে m x এর সমান তবে y সাইড হল v সুতরাং এই v m T এর সমান হওয়া উচিত এবং r m কিছুর সাথে সমান নয় তবে এই r স্লোপে v Vm এর সমান upon T4 সুতরাং আমি এখানে লিখছি যে v সমান m এর এর সাথে আর m সমান r Vm এর সাথে যেটা T4 দিয়ে বিভক্তি হবে তারপর T এর সাথে গুণ হবে এটি অরিজিনের মধ্য দিয়ে যাওয়া স্ট্রেইট লাইন কারণ এটি T হবে তো এই সময় আমরা θ এর পরিবর্তে T নেব তো v সমান হবে Vm T4 T এর সাথে সুতরাং তার মানে আমরা যদি এটিতে আসি তবে আমরা আবার সমান জায়গায় আসব তার মানে আপনি যদি এই V অ্যাভারেজ মান এ আসেন আমরা 1 upon T4 r এর জন্য নিয়েছি তারপর 0 থেকে T4Vm T4 dt নেবেন সুতরাং এই r কে আমরা r V অ্যাভারেজ বলি যেটা 0 থেকে T4 পর্যন্ত আছে এবং এই ইকুয়েশন টি বলা যে Vm 4 tdt সুতরাং আমি যদি এটি সরল করি তবে এটি Vm 2 হবে সুতরাং r কে r V অ্যাভারেজ বলি এখন এটি হল r এটি একটি সিমেট্রিক্যাল ওয়েভফর্ম আমরা আগে এটির সম্পর্কে কথা বলেছিল এটি r T4 এবং সেই ক্ষেত্রে সিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য কারণ এই সাইড এরিয়া এবং এই সাইড এরিয়া একই সুতরাং বলা হয়েছে এই ইকুয়েশনটি হবে v যেটা Vm এর সমান এটি T4 T দিয়ে বিভক্ত হবে এটির একই জিনিস সুতরাং এটি T4 সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি r অ্যাভারেজ মান তো যদি 0 থেকে T4 ইন্টিগ্রেট করা হয় তবে এটি r হয়ে যাবে যেটা আমরা Vm upon 2 বলি সুতরাং এটি Vm upon 2 হয়ে যাবে একইভাবে যে Vrms মান এটি r 1 upon T4 0 থেকে T4 হবে সুতরাং আমরা পেয়েছি v যেটা Vm এর সমান এটি T4 t এবং 2it দিয়ে বিভক্ত হবে যদি 2it হয় এটি Vm2 হয়ে যাবে যেটা বিভক্ত হবে T42 T2dt পাওয়ার হাফ দিয়ে এবং 0 থেকে T4 ইন্টিগ্রেট করতে হবে তাহলে আমরা Vm upon √3 পাব সুতরাং একইভাবে ফর্ম ফ্যাক্টর গুলি খুঁজে বের করা যেতে পারে এটি 2√3 1155 হয়ে যাবে এবং পিক ফ্যাক্টর 1732 হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন তো এর মানে এখানে যদি r ফর্ম ফ্যাক্টর আসে এবং সেটা RMS মান আর অ্যাভারেজ মানের সাথে সমান হয় এবং r পিক ফ্যাক্টর সর্বাধিক মানের পয়েন্ট r এর সমান যেটা কে আমরা আবার সমান বলে থাকি সর্বাধিক মান দ্বারা RMS মানের সুতরাং এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের জন্য তাহলে এটি r পিক ফ্যাক্টর 2 দ্বারা √3 হবে শুধু সিমপ্লিফাই করুন এটি 1155 পাবেন এবং পিক ফ্যাক্টর √3 হল 1732 এবং এটি এখন পরবর্তী টি হল এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম এখন এইদিকে দেখুন এটি সমস্ত ওয়েভফর্মের ফর্ম ফ্যাক্টর গঠন করে এটি r এটি r2 ওয়েভফর্মের জন্য এটি সিনুসয়েডাল ওয়েভফর্মের জন্য 1 হবে এটি 111 হবে এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের জন্য শুধু এটা করো এটা 1154 হবে এই মাত্র আমরা ট্রায়াঙ্গুলার টির জন্য গণনা করেছি যা আমরা 1155 পেয়েছি সুতরাং এখানেও এটি আসলে 1155 তো এটি চিত্র c এর জন্য চিত্র a এবং চিত্র b এর জন্যও সুতরাং ফর্ম ফ্যাক্টরের জন্য r2 ওয়েভফর্মের জন্য এটি 1 এখন পরবর্তীতে আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের পরে মনে করুন এই কেসের জন্য যদি দেখুন এই আনসিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য এই পুরো বেসটি বিবেচনা করতে হবে যেটা 2π তবে এটি r ইন্টিগ্রেশন 0 থেকে π পর্যন্ত হওয়া উচিত সুতরাং অ্যাভারেজ মান 1 upon 2π0 থেকে πIm sinθ dθ হবে 1 upon 2πIm cosθ 0 থেকে π এর মাঝখানে তো এটি 1 upon 2π এটি কে ইন্টিগ্রেট করে 1 upon π আমরা পাব মূলত Im π এর জন্য RMS মান হবে 1 upon 2π0 থেকে rπIm2sin2dθ এখানে r এক হাফ অনুপস্থিত সুতরাং পাওয়ারটি হল হাফ সুতরাং আমি যদি এটি ইন্টিগ্রেট করি তবে আমি Im upon 2√2 পাব সুতরাং এখন এটি r RMS মান ফর্ম ফ্যাক্টর একই ভাবে পেতে পারি এটি 111 হবে সুতরাং যদিও এটি r হাফ সাইকেল তবে সাইন ওয়েভফর্মের জন্য সিনুসোইডাল r Im এখন 111 পাচ্ছে এখন এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের জন্য r সেই সময় খুঁজে বের করার জন্য এই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটি দেখাচ্ছিল ধরুন দেওয়া হয়েছে এটি আনসিমেট্রিক্যাল ওয়েভফর্ম ধরুন পিক টি 10 ভোল্ট এবং T4 T এবং এই সাইডটি দেওয়া হয়েছে 5 ভোল্ট এটি 10 ভোল্ট সুতরাং তার মানে স্ট্রেইট লাইনের স্লোপটি 10 দ্বারা T4 দিয়ে বিভক্ত হবে তো এবং অন্য জিনিসটি হল আমাদের 0 থেকে T পর্যন্ত আসতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ এবং ফুল সাইকেল টি বিবেচনা করতে হবে এই কারণেই আমরা V 1 upon T 0 থেকে T vdt নিয়েছি এটি একটি V অ্যাভারেজ মান তো প্রথমে আমাদের এই এরিয়া টি বিবেচনা করতে হবে সুতরাং এর জন্য এটি একটি স্ট্রেইট লাইনের মধ্য দিয়ে যাওয়া ইকুয়েশন তো এটি হবে r এই ইকুয়েশন এই স্ট্রেইট লাইনের জন্য r V হবে যেটা r এর সমান এই স্লোপ 10 দিয়ে T4 t বিভক্ত হবে সুতরাং এই অংশের জন্য এটি 1 upon T তারপর 0 থেকে T4 10 দিয়ে T4 tdt বিভক্ত হবে এখন পরেরটি হল r ইনটুইশন সন্ধান করা এবং এটি তৈরি করা এরপরে হল এই অংশটি এখন আমাকে প্রথমে এটি পরিষ্কার করতে দিন এখন এই অংশটি যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি এই ইকুয়েশনের একটি স্ট্রেইট লাইন y এর সমান m x c কে করতে হবে এটি এই উপায়ে বা অন্য উপায়ে তৈরি করতে হবে V কে r স্লোপ m t C এর সমান করতে হবে সুতরাং এই সম্পর্কে ভুলে যান সুতরাং এইভাবে আমাদের ইনটুইশন টি পেতে হবে তবে সিমেট্রি থেকে আগ্রহমনে আমরা এরিয়া টি খুঁজে বের করব সুতরাং আমি যা করতে পারি তা হল ধরুন আমি যদি এটি নিয়ে আসি তবে এর মানে কেবল গাণিতিক গণনার জন্য অন্য কিছু নয় যদি আপনি এটি নিয়ে আসেন ধরুন যদি এটি এখানে থাকে এবং যদি এটি এখানে থাকে তবে এরিয়া টি একই থাকবে যেন অন্য একটি স্ট্রেইট লাইন অরিজিনের মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে এই স্লোপ টি 5 r হবে যেটা 5 দিয়ে T4 বিভক্ত হবে আমরা শুধু কেবল গাণিতিক জিনিসের জন্য এটা করছি কারণ আমরা যদি জানতে চাই যে y m x C এর সমান আমি বলতে চাইছি v m t c এর সমান তারপর আমাদের m আর C খুঁজে বের করতে হবে কারণ এটি একটি কোঅর্ডিনেট এটা আরেকটা m এবং c এর জন্য সমাধান করতে হবে এবং কোনও প্রয়োজন নেই শুধু সিমেট্রি থেকে এটি এখানে এই অংশ নিয়ে আসে যেন এটি পাস হচ্ছে যদিও বাস্তবতা এটি নয় কিন্তু যেন এটি অরিজিনের মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে স্লোপ হবে 5 T4 অতএব এটিও একটি ইন্টিগ্রেশন যা 0 থেকে T4 হবে এই সময়কাল এছাড়াও 3 T 4 T 2 আবার T 4 একই জিনিস হবে সুতরাং এটি এখান থেকে এখানে এই সময়কাল r 3 T4 T2 আবার T4 হবে তবে তার মানে একই ইন্টিগ্রেশন 0 থেকে T4 আমরা এই অংশটি নিচ্ছি যা 5 T4 tdt কারণ এটি অরিজিনের মধ্য দিয়ে যাওয়া স্ট্রেইট লাইন এটি একটি স্লোপ 5 T4 tdt সুতরাং r এই ইকুয়েশনটি আবার খুঁজে বের করার প্রয়োজন নেই কারণ আমরা এখানে এটি কে সুপার ইমপোসিং করছি কারণ আমাদের আগ্রহ কেবল এই এরিয়া টি তে এবং নেগেটিভ সাইন টি তে আছে সুতরাং আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছি সুতরাং এটি ইচ্ছাকৃতভাবে নেওয়া হয় যাতে আমি মনে করি যে এটি বোধগম্য পরিশেষে যদি আমি এটি তৈরি করি এবং ইন্টিগ্রেট করি একই ফলাফল পাব তো আমি কেন সরাসরি এই বিষয়ে আরও বেশি সময় ব্যয় করব সুতরাং এই কারণেই আমি এটি এইভাবে লিখেছি 5 T4 tdt এটি একটি স্ট্রেইট লাইন যা অরিজিনের মধ্য দিয়ে যায় আর স্লোপটি নেগেটিভ সুতরাং তার মানে এই RMS মান অ্যাভারেজ মান যদি ইন্টিগ্রেট করা হয় এটি 0625 ভোল্ট হয়ে যাবে এটি অ্যাভারেজ মান হবে একইভাবে RMS মানও একই জিনিস যদি যদি এটি দেখা হয় এই RMS মানও এর 2√ তো এটি 1 upon T0 থেকে T v2dt সুতরাং এই অংশটি প্রথমে √ অধীনে 1 1 upon T0 থেকে T T4 এবং 10 upon T42 দিয়ে এই পুরো জিনিসটি গুণ করুন এটিকে 2 করুন 0 থেকে T4 করে তুলুন আবার এই পুরো জিনিসটি 2 করুন 5 T42t2dt ভাবে তৈরী করুন সুতরাং এটি সিমপ্লিফাই করুন তো এটি 323 ভোল্ট হয়ে যাবে তার মানে এই উদাহরণটি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছে সুতরাং ইনটুইশন থেকে নেওয়া একটি আনসিমেট্রিক্যাল ওয়েভফরর্মের জন্য কীভাবে এটি গণনা করা যায় তা খুঁজে বের করতে হবে এটা খুব সহজ এটিও একটি আনসিমেট্রিক্যাল ওয়েভফরর্ম সুতরাং এই ট্রায়াঙ্গুলার ওয়েভফরর্মটি ব্যাখ্যা করার সময় চলে যাওয়া উচিত ছিল এখানে এটি উপেক্ষা করা হয়েছে যে কারণে প্রাথমিকভাবে বলা হয়েছে সবকিছু সঠিক প্রতিটি ইকুয়েশন সঠিক সুতরাং আমি এটিকে r বলি এই উদাহরণটি এমন ভাবে গ্রহণ করা হয়েছিল যে এটি বুঝতে পারা যাই সুতরাং আমি আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন শুধু একটা জিনিস হল আমি আশা করি যে এখানে আপনারা যা কিছু দেখতে পারেন তা আমার ক্লাস নোটস সুতরাং আমি এটি পুরোপুরি স্ক্যান করেছি কেবল জিনিসগুলি যাই হোক না কেন তা দেখার জন্য সুতরাং এটি হল এই জিনিসটি এখন পরবর্তীতে আমরা আরেকটি আকর্ষণীয় উদাহরণ নেব এবং এই জিনিসে যাওয়ার আগে আমরা এই ধরণের উদাহরণ নিয়েছি শুধু দেখুন এটা কেমন উদাহরণস্বরূপ একটি সাধারণ সিরিজ সার্কিট সেখানে আছে যেখানে রেজিস্টেন্স R আছে 2 টি অ্যামমিটার আছে A 1 এবং A 2 দুটি অ্যামমিটার সেখানে আছে A 1 কে বলা হয় মুভিং কয়েল অ্যামমিটার আসলে কয়েল অ্যামমিটার সরিয়ে এটি DC পরিমাপ করে DC কারেন্ট বা DC ভোল্টেজ এখানে কারেন্ট অ্যামমিটার কয়েল এবং মুভিং কয়েল যন্ত্রটি সরানো এটি DC পরিমাণ পরিমাপ করে সুতরাং এখানে এটি একটি মুভিং কয়েল অ্যামমিটার সুতরাং এটি DC পরিমাপ করবে এবং A 2 মুভিং আয়রন অ্যামমিটার এই আরেকটি অ্যামমিটার A 2 সেখানে আছে এটি AC পরিমাপ করে এখন এই ক্ষেত্রে 2 টি সোর্স রয়েছে একটি r DC ভোল্টেজ উৎস সিরিজে সংযুক্ত অন্যটি AC সোর্স AC ভোল্টেজ সোর্স সংযুক্ত একটি সুইচ সুইচের কাছাকাছি রয়েছে সুতরাং এটি সিরিজ সার্কিট এটি দেওয়া আছে Vm 100 ভোল্টের সমান যে পিক মান 100 ভোল্ট দেওয়া হয় এবং V r যাকে বলা হয় এবং DC ভোল্টেজ V0 দেওয়া হয় এটি 100 ভোল্ট DC এটি 120 ভোল্ট DC এবং AC পিক মান Vm এই 2টি সিরিজে সংযুক্ত প্রাথমিকভাবে আমি এই ধরণের উদাহরণ নিয়েছি এই একটি উদাহরণ আমরা আমাদের বোঝার খুব স্পষ্ট করতে হবে এবং তারপর এবং A 1 মুভিং কয়েল অ্যামমিটার এবং A 2 মুভিং আয়রন অ্যামমিটার হয় সুতরাং মুভিং কয়েল DC পরিমাপ করে এবং মুভিং আয়রন AC পরিমাপ করে এবং সার্কিটে ভোল্টেজ অভিনয় মোট ভোল্টেজ 100 100 sin ω t হবে কারণ পিক মান 100 ভোল্ট দেওয়া হয় এবং এটি হয় তার মানে vt V0 Vm sin ω এর সমান সুতরাং V0 হল r 120 সুতরাং এটি 120 এবং r Vm 100 ভোল্টের সমান সুতরাং 100 120 100 sin ω t ভোল্ট সুতরাং এটি এখন আমার r Vm সুতরাং কারেন্ট t হবে r 6 5 sin ω t কারণ এই রেজিস্টেন্স R দেওয়া হয় 20Ω এটা 20 ΩR দেওয়া হয় এবং এটি আমার ভোল্টেজ 120 100 sin ω t সুতরাং এটি 120 120 sin ω t বিভক্ত হয় 20 দ্বারা যা 6 6 sin ω t হবে যা 100 বলা হয় সুতরাং এটি r 25 সুতরাং 6 5 sin ω t সুতরাং এটি r t যেটা 6 5 sin t অ্যাম্পিয়ারের সমান এখন যদি অ্যাভারেজ মান খুঁজে বার করতে বলে তবে এটা 1 upon T 0 থেকে T 6 5 sin ω tdt হবে কারণ এটি t dt এবং ω 2π T rএর সমান এটি মাথায় রাখা উচিত এটি এখন আরও উচ্চতর গঠন করে সময় দেখুন 2949 ω 2π T এর সমান সুতরাং এটি এখানে লেখা হয়েছে ভুল ভাবে T2 π লেখা হয়েছে আসলে এটি 2π 2 টি নয় সুতরাং তাহলে কেবল 0 থেকে T 6 5 sin ω tdt করে এবং এই সম্পর্কটি ব্যবহার করে ω 2πT এর সমান করা যাই এটি ইন্টিগ্রেট করুন এবং এই সম্পর্কটি ব্যবহার করা থেকে একটি সহজ জিনিস যা ω 2πT এর সমান সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই সম্পর্ক ব্যবহার করবো এই ω 2π T এর সমান এবং এটি ইন্টিগ্রেট করুন অ্যাভারেজ মান 6 অ্যাম্পিয়ার যেটা r dc হবে তার মানে এই অ্যাভারেজ মান হবে মাত্র 6 অ্যাম্পিয়ার কারণ যদি দেখুন যে এই 124 DC সেখানে আছে এবং r R 20 ohm হয় সুতরাং আপনি যদি 120 20 নেন তবে আপনি এটি 6 অ্যাম্পিয়ার পাবেন এটা 6 অ্যাম্পিয়ার হবে সুতরাং DC 6 অ্যাম্পিয়ার হবে এটি মুভিং কয়েল অ্যামমিটার অ্যামমিটার A 1 6 অ্যাম্পিয়ার পড়বে কারণ যাকে মুভিং কয়েল অ্যামমিটার বলা হয় সেটা এই DC সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং একইভাবে RMS মান এর রিডিং এটি অ্যামমিটার A 1 এখন মাত্র 1 মিনিটের জন্য এখন ডায়াগ্রামের জন্য আমরা পরে আসব এখন IRMS মান যা অ্যামমিটার r এর রিডিং এই অংশটি তে যা রিডিং পাব তা হল অ্যামমিটার A 1 এটা r DC এটি রিড করবে A 1 এবং r 6 অ্যাম্পের এখন RMS মান এ আসুন সুতরাং এই ক্ষেত্রে 2√ সমান হবে 1 upon T 0 থেকে T 6 5 sin ω t2 এর সাথে কারণ এটি 6 5 sin ω t2dt এর সমান এখন এটি ভেঙে ফেলুন এবং কেবল এটি ইন্টিগ্রেট করুন আপনি যদি এটি ইন্টিগ্রেট করেন তবে আপনি সেই r টি খুঁজে পাবেন এবং এই সম্পর্কটি ব্যবহার করবেন ইন্টিগ্রেট করার পরে এই ω 2π T এর সমান ব্যবহার করতে হবে তার মানে আমি বলছি এটি ইন্টিগ্রেশন করে আসবে সাবস্টিটিউট ω সমান ω T এর সাথে যেটা আবার 2π এর সমান তারপর সাবস্টিটিউট করার পরে sin ω t 0 থেকে T এর ইন্টিগ্রেশন খুঁজে পাব এই টার্ম টি 0 হয়ে যাবে এবং এটিকে r ধরবো যাকে আমরা sin2ω t করে তোলে সুতরাং এটি হবে 1 cos 2 ω T2 এবং তারপরে ইন্টিগ্রেট হবে সুতরাং এই ইন্টিগ্রেশন থেকে এই টার্মটি মাত্র 2 খুঁজে পাব যা আসবে তা হবে 252 সুতরাং এই টার্মটির ইন্টিগ্রেশন বিলুপ্ত হবে এটি 0 হবে এবং 36 সেখানে আছে r T T বাতিল করা এবং √36 2π 2 এর অধীনে থাকবে সুতরাং আমি এটি এখানে করছি না তবে আপনি করে এটি করুন এটা খুব আকর্ষণীয় তবে ω সমান হবে 2π T এর সাথে আর এটি আপনি ব্যবহার করবেন সুতরাং এটি ω T 2 π একইভাবে এখানেও এই ইন্টিগ্রেশনে আমরা ω t সমান নেব 2πω ক্যাপিটাল T এর সাথে যেটা আবার 2π এর সাথে সমান সুতরাং যখন এই r ইন্টিগ্রেট হবে তখন এটি sin ω t হয়ে যাবে তো এটি হবে cos ω t upon ω এবং সেখানে T caπtal T এর সমান এবং সেই সময় এই জিনিসটি ব্যবহার করতে হবে এবং সিমপ্লিফাই করতে হবে সুতরাং আমরা √ওভার 36 252 পাব সুতরাং তার মানে এটি যা আসবে তা হল r 7 অ্যাম্পিয়ার তো এটি হবে মুভিং আয়রন অ্যামিটার একটির রিডিং a 2 অ্যামমিটার হবে এটি এটিকে RMS মান হিসাবে পরিমাপ করবে সুতরাং তার মানে মুভিং আয়রন অ্যামমিটার A 2 RMS মান পরিমাপ করবে এবং এটি r RMS মান তো শেষ পর্যন্ত আমরা কী পেয়েছি অবশেষে আমরা কি পেয়েছি পরিশেষে কারেন্ট মান ছিল 6 5sin ω t যা হল r t সুতরাং এটি ফিক্সড কনস্ট্যান্ট মান এবং এটি সর্বাধিক মান তার মানে এটি সর্বাধিক মান এবং আমরা দেখেছি যে r পিক ফ্যাক্টর হল r √2 তার মানে কার্রেন্টের RMS মান আসলে 5√2 অ্যাম্পিয়ার RMS মান হবে সুতরাং শেষ পর্যন্ত ইফেক্টিভ মান হবে 6 এটি 62 r 5 √22 সুতরাং যা কিছু পাই তা হল কণ্ট 6236π √22 যেটা সমান হবে 25 2 এর সাথে সুতরাং যদি আপনার কাছে সরাসরি এই ধরণের জিনিস থাকলে তবে এই RMS মানটি √ অফ 62 এর অধীনে থাকবে যা কিছু মান আসুক এই কেস এ তা π√2 হবে সুতরাং এটি r যাকে আমরা RMS মান বলি সেটা ইন্টিগ্রেশন থেকে পাচ্ছি এখন আমাকে এটা পরিষ্কার করতে দিন সুতরাং এটি r অ্যামমিটার যা অ্যামমিটার A 2 এর রিডিং এটি 7 অ্যাম্পিয়ার একটি বিষয় জিনিস মনে রাখা গুরুত্বপূর্ণ যখন 220 ভোল্টের একটি AC সাপ্লাই উল্লেখ করা হয় এটি RMS মান বোঝায় সর্বোচ্চ মান 220 √2 সুতরাং 310 ভোল্ট সুতরাং DC 220 ভোল্টের ক্ষেত্রে এটি শুধুমাত্র 220 ভোল্ট যদি এটি DC 220 হয় তাহলে DC 220 যদি এটি AC 220 হয় মানে এটি RMS মান গুণ করতে হবে √2 310 ভোল্ট দ্বারা তার মানে একই নির্দিষ্ট ভোল্টেজের জন্য AC এর শক লেভেল DC ভোল্টেজের চেয়ে বেশি তার মানে AC ভোল্টেজে পিক ভ্যালু শক পাবে এবং DC ভোল্টেজ 220 পাবে মানে এই DC ভোল্টেজে শক টি শুধুমাত্র AC সাপ্লাই এর জন্য 220 ভোল্ট হবে RMS মানে r শক লেভেল 310 ভোল্ট হবে সুতরাং AC তে শক DC চেয়ে বেশি হবে সুতরাং এটি এমন কিছু যার জন্য আমি লিখেছি সুতরাং এর মানে এবং এটিকে r বলা হয় তার মানে এটি ওয়েভেফর্ম এটি r vt vt যেটা r v r v এর সাথে সমান হবে r Vm sin ω t এই r vt vt এর প্লট সেটা দেখানো হয় এটি হল গিয়ে r 100 sin ω t এবং এই ভোল্ট r 120 হয় এটি 120 ভোল্ট DC এই 120 ভোল্ট DC তৈরি করা হয় এবং এটি r Vm 100 sin ω t যদি এই দুটি যোগ করা হয় তাহলে এই vt বলা হবে তার মানে এই এই r প্লট টি হল 120 100 sin ω t এই প্লটটি এটি এবং স্বতন্ত্রভাবে যদি আমি এটি তৈরি করি এটি 100 sin ω t এবং এটি DC মানে কনস্ট্যান্ট লাইন যা 120 ভোল্ট উল্লেখ করা হয় সুতরাং এটি এর ফলাফল